এখনো পর্যন্ত এই কোর্সে আমরা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস একটি সাধারন ভূমিকা দেখেছি আমরা কিছু বিবরণ সহ ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস কিছু প্রাথমিক প্রকার দেখেছি আমরা পেটেন্টস ট্রেডমার্কস কপিরাইট ও ডিজাইন দেখেছি তারপরে আমরা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগী ফাংশনটি দেখেছি উল্লেখ করেছি যে উদ্যোগের কাজটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফাংশন থেকে বেরিয়ে আসে গবেষণা ফাংশনটি নিজের থেকেই প্রোডাক্ট এবং সার্ভিস তৈরি করতে পারেযেগুলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস দ্বারা সুরক্ষিত হতে পারে তারপরে আমরা উদ্ভাবনগুলি কোথায় সন্ধান করতে হবে সেদিকে ব্রডলি নজর দিয়েছিলাম এবং আমরা অডিটের কথা উল্লেখ করেছিলাম যেখানে ইনভেনশনটি পেটেন্ট করা উচিত কিনা সেটা আপনি নির্ধারণ করবেন যেটাকে আমরা পেটেন্টিবিলিটি চার্জ বলেছি এবং শেষে আমরা IP সেন্টারগুলির ভূমিকা দেখেছি এখন এই বক্তৃতায় IP সেন্টার স্থাপনের দিকে নজর দেওয়া হবে কোন শিক্ষাপ্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় বা কলেজ কোন IP সেন্টার স্থাপনের দিকে কিভাবে দেখে এখন আমাদের প্রথম প্রশ্নটি জিজ্ঞাসা করা দরকার যে বিশ্ববিদ্যালয়গুলির IP সেন্টার দরকার কিনা কেন তাদের IPসেন্টার প্রয়োজন এখন উত্তরটি স্পষ্ট হয়েছে কারণ ইন্টেলেকচুয়াল প্রপার্টি গবেষণার এই আউটপুটকে রক্ষা করতে পারে কারণ গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের ইন্টিগ্রাল ফাংশন আমরা বলতে পারি যে গবেষণার আউটপুট IP দ্বারা সুরক্ষিত করা যায় সেই IP এবং গবেষণার আউটপুট যা বাণিজ্যকরন করা যায় পরিচালনার জন্য আপনার IP সেন্টারগুলো দরকার সুতরাং প্রথম অ্যাসপেক্ট হল যেহেতু বিশ্ববিদ্যালয়গুলি গবেষণা করে আপনার গবেষণার প্রডাক্ট থাকতে পারে যার বাণিজ্যিক মূল্য আছে এবং এটি পরিচালনা ও ক্যাপচার করার জন্য IPসেন্টারগুলির প্রয়োজন দ্বিতীয়তঃ রাঙ্কিং এখন আমরা NIRF ও ARIIA রাঙ্কিং সম্পর্কে জানি ফ্রেমওয়ার্কগুলির ভিত্তিতে এই দুটি রাঙ্কিং করা হয়েছে এবং এই রাঙ্কিং ফ্রেমওয়ার্কগুলি অনিবার্যভাবে পেটেন্টিং ও কিভাবে পেটেন্টগুলি বাণিজ্যকরন করা হচ্ছে সেদিকে লক্ষ্য রাখে তৃতীয়তঃ আপনার রেগুলেটর এবং রেগুলেশন রয়েছে UGC AICTE ও NACC বহু বার উল্লেখ করেছে তাদের IP সেন্টার স্থাপন ও পেটেন্ট ফাইল করা এবং এমনকি তাদের বাণিজ্যকরনের প্রয়োজন চতুর্থত যেটা মূলত আভ্যন্তরীণ প্রয়োজন আপনি যদি IPসেন্টারগুলি স্থাপন করেন IPসেন্টারগুলি লাভের কেন্দ্র হতে পারে তারা যখন লাভের কেন্দ্র হয় তারা বিশ্ববিদ্যালয়কে আয় এনে দেয় আমেরিকায় আমাদের কাছে এরূপ কিছু উদাহরণ আছে যেখানে IP সেন্টারগুলি পেটেন্ট শনাক্তকরণের এবং কয়েক মিলিয়ন ডলারের রাজস্বের উৎস হয়েছে সুতরাং প্রথমে NIRF অংশটি দেখুন NIRF ন্যাশনাল ইনস্টিটিউশনাল রাঙ্কিং ফর ফ্রেমওয়ার্ককে বোঝায় এটি রাঙ্কিং প্যারামিটারগুলির সামারি এবং ওয়েটেজ 2017 সালের এখানে আপনি দেখতে পাচ্ছেন যে গবেষণা ও পেশাদার অনুশীলন যা ওয়েটেজ লাভ করে সেটা ওয়েটেজের একটা মূল অংশ এটা বুঝতে পারবেন যদি আপনি গবেষণা ও পেশাদার অ্যাক্টিভ অনুশীলনে যে পাঁচটি প্যারামিটার আছে সেগুলো দেখেন এখন গবেষণা ও পেশাদার অনুশীলনে আপনি দেখতে পাবেন যে IPR ও পেটেন্টগুলি মঞ্জুর ফাইলড এবং লাইসেন্স পেয়েছে আপনাকে কম্পোনেন্ট অফ মার্ক এনে দিয়েছে অবশ্য এটা বলা যায় না যে এটিই একমাত্র স্থান বা এটিই একমাত্র অংশ যা রাঙ্কিংয়ের জন্য রেলিভান্ট হতে পারে কারণ আপনি যখন দেখেন ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস বিভিন্ন বিষয়গুলি পরিবর্তন করতে একটি কিউমুলেটিভ ভূমিকা পালন করে যা অন্যান্য প্যারামিটারগুলিকেও প্রভাবিত করতে পারে উদাহরণস্বরূপ আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট সম্পর্কে একটি নতুন কোর্স প্রবর্তন করতে পারেন এখন এটি হতে পারে যে এই কোর্স আপনার ছাত্রদের কর্মসংস্থান বাড়িয়ে তোলে এবং তারা বাজারে চাকরি পায় সেটি আবার এমন কিছু র সাথে রিলেট করবে যা আপনার রাঙ্কিংকে প্রভাবিত করতে পারে আপনি IP সেন্টার স্থাপন করতে পারেন এবং IPসেন্টারগুলি ইনভেনশন গুলির বাণিজ্যকরনের উৎস হয়ে উঠতে পারে এর ফলে আপনার গবেষণার জন্য আরও আয় হবে এবং অন্যান্য প্যারামিটারগুলিকে স্যাটিসফাই করতে পারেন সুতরাং ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস স্থাপনে শুধু IPR এবং পেটেন্টগুলি মঞ্জুরফাইলড এবং লাইসেন্সের বাইরেও প্রভাব আছে সুতরাং প্রভাব এর বাইরেও ইনোভেশন সাফল্যের ভিত্তিতে করা অন্যান্য রাঙ্কিং ফ্রেমওয়ার্ককে প্রতিষ্ঠানের অটল রাঙ্কিং বলা হয় এখানে তারা যে প্রধান বিষয়গুলি বিবেচনা করে সেগুলি হল সচেতনতা প্রচার আইডিয়া জেনারেশন এবং ইনোভেশন সুতরাং আপনি কতগুলি ওয়ার্কশপ পরিচালনা করেন আপনার কতগুলি ওপেন ফোরামরয়েছে কি কি উপায়ে ধারণাগুলি সংগ্রহ করা যায় এবং এই সমস্ত বিষয় যাচাই বাছাই করা যায় তা ARIIA ফ্রেমওয়ার্কের অধীনে রাঙ্কিংয়ের উপর প্রভাব ফেলবে প্রচার ও উদ্যোগী বিকাশে সহায়তা যদি এমন কোনো IP সেন্টার থাকে যা কোন গবেষণাদলকে অনেকগুলি পেটেন্ট ফাইল করতে সহায়তা করতে পারে এবং যদি গবেষক দলটি মনে করে তারা কোনো সংস্থা ইনকিউবেট করতে পারে এবং সংস্থাটিকে পৃথক সত্তা হিসেবে গ্রহণ করতে পারে তবে তা উদ্যোগী ডেভেলপমেন্টের সহায়তা এবং প্রচার হিসাবে ধরা হবে পরিশেষে ইন্টেলেকচুয়াল প্রপার্টি উৎপাদন টেকনোলজি ট্রান্সফার এবং বাণিজ্যকরণ এইসব ইন্ডিকেটরস বিবেচনা করা হবে এখন IPসেন্টার কি IP সেন্টার অনেক নামে পরিচিত একে IPসেন্টার বলা হয় কিছু স্থানে একে IPM সেল বলা হয় পশ্চিমে একে টেকনোলজি ট্রানস্ফার অফিস বা টেকনোলজি লাইসেন্সিং অফিস বলা হয় তারা মোটামুটি একই ফাংশন সম্পাদন করে এবং আমরা IP সেন্টারের ফাংশনের মাধ্যমেই সেটির পারফরম্যান্স জানি সুতরাং যে নামেই আপনি একে ডাকেন যদি এটি প্রাথমিক কাজগুলি করে অথবা কোন কেন্দ্রের ন্যূনতম প্রয়োজনীয়তা মেটায় যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজ করে তবে একে আমরা IP সেন্টার বা IPM সেল বলতে পারি সংক্ষেপে এটি একটি কেন্দ্র বা একটি অফিস যা ইন্টেলেকচুয়াল প্রপার্টি ম্যানেজমেন্ট ম্যানেজ করে ম্যানেজমেন্ট অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি একটি বিস্তৃত শব্দ এর মধ্যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইডেন্টিফিকেশন স্ক্রীনিং রক্ষা করা এবং রক্ষণাবেক্ষণ করার মত অনেক কিছুই রয়েছে এখন আমরা একটি IP সেন্টারের ফাংশনগুলিকে আরো বিস্তারিতভাবে দেখব তবে ব্রডলি আপনারা অবশ্যই জানেন যে সচেতনতা এবং IP শিক্ষা এমন কিছু যা বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে করেছে তারা কোন বিশেষজ্ঞ স্পিকারকে আমন্ত্রণ জানাতে পারেন তারা ওয়ার্কশপ পরিচালনা করতে পারেন তারা বিশ্ববিদ্যালয়ে কোন প্রকার সচেতনতার তৈরি করতে পারেন এবং এই জিনিসগুলো বর্তমানে বিশ্ববিদ্যালয়গুলিতে করা হচ্ছে IP সেন্টার তাদের থাকুক বা না থাকুক পেটেন্ট সন্ধানের স্ক্রিনিং বা যেটাকে আমরা IP ইন্টেলিজেন্স বলতে পারি সেটি কেবলমাত্র একটি IP সেন্টারেই হতে পারে এখানে আপনি দেখতে পাবেন যে IP স্ক্রিনিং বা IP ইন্টেলিজেন্স এমন একটি বিষয় যা ডেলিগেট করা যায় না আপনার কোন থার্ড পার্টি এসে আপনার হয়ে এটি করতে পারে না এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেখানে আপনি দেখতে পাবেন যে আপনার ইনস্টিটিউটে একটি কেন্দ্র স্থাপন করার দরকার রয়েছে যাতে সেকেন্ড পার্ট মানে IP স্ক্রীনিং বা যাকে আমরা IP ইন্টেলিজেন্স বলি সেদিকে খেয়াল রাখা যায় IP রেজিস্ট্রেশন একবার IP আইডেন্টিফাই হয়ে গেলে এবং ইনস্টিটিউট সেটার জন্য IP সুরক্ষা ফাইল করার ব্যাপারে মনস্থির করলে সেটা তখন করা হবে সাধারণত এটি থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডারদের সাথে দলবদ্ধ হয়ে করা হয় এমন উদাহরণও রয়েছে যেখানে বিশ্ববিদ্যালয়গুলিও এটি অভ্যন্তরীণভাবে ফাইল করতে পারে তবে এটি করার জন্য ভিন্ন ধরনের সেট আপ ও ভিন্ন ধরনের পেশাদারের প্রয়োজন হবে তাদের হয়ে এটি করার জন্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে পেটেন্ট এজেন্ট থাকতে হবে তারপরে একবার IP রেজিস্টার্ড হয়ে গেলে আপনাকে এটি রিনিউ করে যেতে হবে এটিকে চালু রাখতে হবে এবং লাইসেন্স দেবার মাধ্যমে বাণিজ্যকরণ করে উপার্জন করতে হবে IP কেন্দ্রের কাজগুলি IP আইডেন্টিফাইং ণ IP স্ক্রিনিং যাকে আমরা IP ইন্টেলিজেন্স বলি প্রটেক্টিং IP এবং মেইনটেইনিং IP ণ হিসেবে শ্রেণীবদ্ধ করবে এখন আপনি যদি এই সমস্ত ফাংশনগুলি করতে পারেন বা যদি আপনার প্রতিষ্ঠানে এই সমস্ত ফাংশনগুলি যথাযথভাবে সম্পন্ন করা হয় তবে সম্ভবত আপনার ইতিমধ্যে একটি IP সেন্টার রয়েছে নয়ত আপনার কাছে এমন কেউ বা কোন থার্ড পার্টি রয়েছে যে এই পরিষেবাদি সরবরাহ করছে যা একটি IP সেন্টারের কাজের যোগ্য হতে পারে আসুন প্রথমটি নেওয়া যাক IP শিক্ষা এখন এটি একটি ফাংশন যা IP সেন্টার ডিসচার্জ করবে এখন IP শিক্ষার অর্থ সচেতনতা হতে পারে সচেতনতা মানে IPR রিলেটেড সন্দেহ দূর করার মত কিছু হতে পারে যা বেশিরভাগ IP কেন্দ্রেই হতে পারে IP সেন্টারে বিশেষজ্ঞরা রয়েছেন মানুষ IP সেন্টারের কাছে যাবে ইন্টেলেকচুয়াল প্রপার্টির বিষয়ে কোন নির্দিষ্ট সন্দেহ নিয়ে যা তারা যে কাজ করছেন তার জন্য নির্দিষ্ট হতে পারে IP কেন্দ্রটি সচেতনতার অংশ হিসাবে ধারণা এবং তথ্য আদান প্রদানের জন্য একটি ফোরাম হিসেবে কাজ করতে পারে শিক্ষার অংশটি তিন ভাগে বিভক্ত হতে পারে একটিতে IP তে প্রাথমিক শিক্ষা বোঝান হয় বিভিন্ন ধরনের IP কে কিভাবে আলাদা করা যায় ও শনাক্ত করা যায় এটি মূলত আমরা এই কোর্সের প্রথম দুই সপ্তাহেই কভার করেছিলাম প্রাথমিক ধরনের আইডেন্টিফাইং IP oneণ এবং বিভিন্ন ডোমেইনগুলো সহজভাবে জানা বেসিক এডুকেশন ছাড়া IP তার প্রকৃতিগত কারণে গতিশীল ও সর্বদা পরিবর্তনশীল টেকনোলজির ডেভলপমেন্ট থেকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট ও ডেভলপমেন্ট হতে থাকে আপনি দেখতে পাচ্ছেন যে সবসময়ই শিক্ষার প্রয়োজন আছে চলমান শিক্ষা IP র এই বিবেচনায় ইউনিক এরকমভাবে অন্যান্য সেক্টরে সেটির প্রয়োজন নাও পড়তে পারে ডেভলপমেন্ট বজায় রাখা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটে নতুন ডেভেলপমেন্টের জন্য IP কেন্দ্রগুলির চলমান শিক্ষায় অংশ নেওয়া প্রয়োজন এখন IP শিক্ষার তৃতীয় অংশটি হলো উন্নত IP শিক্ষা IP সেন্টারগুলো এটি প্রোভাইড করতে সক্ষম নাও হতে পারে তবে বিশ্ববিদ্যালয়ের সেট আপের মধ্যে এটি এমন কিছু যা অর্থবহ এখন উন্নত শিক্ষার অংশটি প্রফেসর এবং ছাত্রদের জন্য ক্যারিয়ার ও ইন্টেলেকচুয়াল প্রপার্টির যত্ন নিতে পারে এখন কেউ যদি IP প্রফেশনাল বা এমনকি রেজিস্টার্ড পেটেন্ট এজেন্ট হতে চায় তবে তাদের IP তে উন্নত শিক্ষার প্রয়োজন হবে সুতরাং আমরা IP শিক্ষাকে তিনটি স্তর থেকে দেখতে পারি একটি হল প্রাথমিক শিক্ষা যা এটির মত অনলাইন কোর্স কভার করতে পারে অন্যটি চলমান শিক্ষা যাতে স্টেকহোল্ডারদের মধ্যে অবিরাম ইন্টারেকশন প্রয়োজন হয় কারণ যখন যখন ডেভলপমেন্ট হবে তখন আমাদের তাকে অ্যাড্রেস করতে হবে এবং লোকেদের শিক্ষিত ও প্রশিক্ষিত করতে হবে তারপরে আমাদের কাছে উন্নত কোর্স রয়েছে উন্নত কোর্সগুলি এমন লোকদের জন্য যারা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চান সুতরাং IP কেন্দ্রটি শুধুমাত্র IP সচেতনতার দিকে নজর দেবে না IP শিক্ষার দিকেও দেখবে দ্বিতীয় ফাংশন IP ইন্টেলিজেন্সের সাথে জড়িত এবং এটিতে আপনার মনোযোগ সহকারে ফোকাস করা দরকার কারণ IP ইন্টেলিজেন্স কারো কে ডেলিগেট করা খুব কঠিন এবং কোনো থার্ড পার্টিকে এমন সিস্টেমে আনা কঠিন যে এই ইন্টেলিজেন্স দেখাতে পারে সুতরাং ইন্টেলিজেন্সের প্রকৃতিগত কারণে এটি চলমান ভিত্তিতে করা উচিত সুতরাং একজন স্পিকারকে কে নিয়ে আসা বা ওয়ার্কশপ পরিচালনা করা কোন IP সেন্টার আপনার জন্য যা করতে পারে সেই জায়গাটা নিতে পারে না প্রথমত এটি একটি গবেষণার ফলের বাণিজ্যিক মান আইডেন্টিফাই করতে পারে এখন গবেষণার ফলগুলি আপনার প্রতিষ্ঠানের বিভিন্ন উৎস থেকে আসতে পারে এটি একটি রিসার্চ প্রজেক্ট থেকে আসতে পারে এটি একটি কনসালটেন্সি প্রজেক্ট থেকে আসতে পারে এটি কোন ইন্ডাস্ট্রি ক্লায়েন্ট এবং বিশ্ববিদ্যালয়ের ইন্টারেকশন থেকে আসতে পারে সুতরাং এটি বিভিন্ন উৎস থেকে আসতে পারে সুতরাং তাদের আইডেন্টিফাই করা এবং বাণিজ্যিক মান পরীক্ষা করা এই কাজগুলি বিশ্ববিদ্যালয়ের করা দরকার সুতরাং বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলির কাছে ইনভেনশন ডিসক্লোজার ফর্ম থাকতে পারে যা পূরণ ও জমা দেওয়া যেতে পারে সুতরাং IP সেন্টার থাকলে ইনভেনশন ডিসক্লোজার disclosure ফর্মের আভ্যন্তরীণ স্ক্রুটিনি হতে পারে যদি IP সেন্টার না থাকে তবে সেই অংশটি থার্ড পার্টি পরিষেবা প্রদানকারীর কাছে পাঠানো হতে পারে IP সম্ভবত পাবলিকেশন এর মধ্যে থাকতে পারে সুতরাং এটি যদি ইতিমধ্যে পাবলিশড হয় তবে পেটেন্ট ফাইল করা শক্ত হয়ে যায় এবং এটিই নভেলটির প্রয়োজনীয়তার এবং পেটেন্ট আইনের অংশ হিসাবে কভার করে তবে পাবলিকেশন গুলি IP দেখার বা স্ক্রিনিংয়ের একটি উৎস সুতরাং প্রতিষ্ঠানের যদি নিয়মিত বিরতিতে পাবলিকেশন গুলির একটি দীর্ঘ তালিকা থাকে এবং যদি অধ্যাপকরা অবহিত হন যে প্রকাশের আগে আপনাকে সেটার স্ক্রিনিং করাতে হবে যে তার থেকে কিছু পেটেন্ট করা যায় কিনা তবে এটি একটি কালচার সেট করবে যেখানে পাবলিকেশন প্রকাশের আগে তাদের IP স্ক্রিনিং হবে সুতরাং বাণিজ্যিক মূল্যের সহিত গবেষণার ফল আইডেন্টিফিকেশন IP ইন্টেলিজেন্সের প্রথম অংশ দ্বিতীয় অংশটি ডিসক্লোজারের বাণিজ্যিক সম্ভাবনা মূল্যায়ন করা সুতরাং যখনই কোন অধ্যাপক বা গবেষক দল একটি ডিসক্লোজার তৈরি করে IP সেন্টারের কাজ তার ব্যবসায়িক পরিকল্পনা করা ও বাণিজ্যিক সম্ভাবনার মূল্যায়ন করা এই মূল্যায়ন আবার এমন কিছু যা আসলে গবেষণার ফলের সুবিধাগুলি পাওয়ার আগেই করতে হবে মূল্যায়ন আবিষ্কারের বাণিজ্যিক সম্ভাবনার দিকে রেফার করে এখন এটি বিভিন্ন উপায়ে করা যেতে পারে এক আপনি বর্তমান বাজারের খেলোয়াড়দের নির্দিষ্ট সমাধানের জন্য বাজারে বর্তমান পরিষেবা প্রদানকারী বিকল্পগুলি কি কি পাওয়া যায় অনুকরণ করার সহজতা আপনি বিকল্প ব্যবহার করার ক্ষমতা দেখতে পারেন আপনি যখন এই সমস্ত বিষয়গুলি দেখেন তখন আপনি বলতে সক্ষম হবেন যে কোন নির্দিষ্ট উদ্ভাবন যখন বাজারে আসে তখন এর বাণিজ্যিক সম্ভাবনা কি হতে পারে অবশ্য এটি শুধুমাত্র একটি অনুমান তবে অনুমান করা ভাল যাতে আপনি জানেন যে আপনি কোথায় আপনার অর্থ বিনিয়োগ করতে চলেছেন কারণ প্রকৃতিগতভাবে পেটেন্ট করা একটি ব্যয়বহুল প্রক্রিয়া এটিতে রিসোর্স জড়িত এটি একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া নতুন টাইমলাইন বিবেচনা করলে পেটেন্ট পাবার সময়কাল খুব সহজেই 3 থেকে 5 বছরের মধ্যে হতে পারে সুতরাং কোন পেটেন্ট অনুমোদিত হবার পরে ই পুরোপুরি বাণিজ্যকরন করা যায় এখন যে পদ্ধতিতে সিস্টেমটি সেট হয়ে আছে সে কারণে বিশ্ববিদ্যালয়ের একটি বিজনেস প্ল্যান নিয়ে আসা প্রয়োজন তারা একটি বিজনেস প্ল্যান তৈরি করবে যেমন সেখানে বিনিয়োগ হতে চলেছে এবং অন্য কোন বিজনেস প্ল্যানের এর মত রিটার্নও থাকবে সুতরাং পেটেন্ট ফাইল করার আগে IP সেন্টারে এই বিশেষ আবিষ্কারের বাণিজ্যকরনের সম্ভাবনা কি তা দেখতে বা আঁকতে একটি বিজনেস প্ল্যান করতে হবে এটি ভারতের জন্য না বিদেশের জন্য কারণ যদি এটি ভারতের বাইরের হয় তবে এটির জন্য যেটাকে আমরা PCT রুট বা কনভেনশন রুট বলি বৈদেশিক পেটেন্ট ফাইল করা প্রয়োজন এতে বাণিজ্যকরনের আগে পেটেন্টিংয়ের জন্য বিনিয়োগে যে খরচ হয়েছে তা আরো বৃদ্ধি পাবে সুতরাং একটি বিজনেস প্ল্যান এই সমস্ত বিষয়গুলির বিবেচনার সঙ্গে জড়িত জিনিসগুলি কি কি টেকনোলজি কতটা মূল্যবান টেকনোলজিকে বাজারে নিয়ে আসতে আপনার কত অর্থ বিনিয়োগ করতে হবে আবিষ্কারটিকে পেটেন্টের মাধ্যমে রক্ষা করার জন্য আপনার যে খরচ করতে হবে সুতরাং বিনিয়োগ করা অর্থ পুনরায় ফেরত আসবে কিনা তা দেখার জন্য এটি এক ধরনের কস্ট বেনিফিট বিশ্লেষণ এখন কিছু ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় এবং এমনকি সংস্থাগুলি কোন কস্ট বেনিফিট বিশ্লেষণে নাও যেতে পারে কারণ এখন ট্রেন্ড হচ্ছে পেটেন্টগুলির পোর্টফোলিও তৈরি করা এবং যদি আপনার পেটেন্টগুলির পোর্টফোলিও ফাইল করা হয় তবে আপনি পোর্টফোলিওকে একত্রে বাণিজ্যকরণ করতে সক্ষম হতে পারেন সফল বা বেশি বাণিজ্যিক মূল্যবান পেটেন্টগুলি অন্যান্য পেটেন্টগুলি র বিক্রিতেও সহায়তা করবে যা বাণিজ্যিকভাবে মূল্যবান নাও হতে পারে সুতরাং তাদের পোর্টফলিও হিসাবে বিক্রি করা ঝুঁকিগুলি থেকে রক্ষা পাবার এক উপায় হতে পারে অথবা ইউনিভার্সিটি বা সংস্থাগুলি এরকম ভাবতে পারে যে একটি সফল পেটেন্ট থেকে প্রাপ্ত আয় যে পেটেন্টগুলি কমার্সিয়ালাইজড হয় নি তাদের খরচা সাবসিডাইস করে দেবে সুতরাং আপনি নিতে পারেন এমন দুটি মতামত রয়েছে কিন্তু কথাটা হল আপনাকে পেটেন্ট ফাইল করার পূর্বে কোন লেভেলে বাণিজ্যিক সম্ভাবনা মূল্যায়ন করতে হবে এটি একটি স্টিপ স্লোপ একবার আপনি পেটেন্টিংয়ে অর্থ বিনিয়োগ শুরু করলে এমন নয় যে শুধু প্রসিকিউশন ও রেজিস্ট্রেশনে ব্যয় করতে হবে রেজিস্ট্রেশনের পরেও রিনিউয়ালের মাধ্যমে পেটেন্ট কে বাঁচিয়ে রাখতে অর্থের প্রয়োজন হয় রিনিউয়াল ফি লাগবে সুতরাং এই টাইমলাইন ও তার সঙ্গে জড়িত ব্যয়ের বিষয়টিকে আমরা বিজনেস প্ল্যান বলি সুতরাং আবিষ্কারের বাণিজ্যিক সম্ভাবনা বোঝার মাধ্যমে পেটেন্ট ফাইল করার কথা ভাবার আগে একটি বিজনেস প্ল্যান তৈরি করতে হবে IP ইন্টেলিজেন্স এর ব্যাপারে একটা IP সেন্টার তৃতীয় যে জিনিসটি করতে পারে তা হল IP সুরক্ষিত করার সিদ্ধান্ত নেওয়া এখন এমন কিছু ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট কোন IP দ্বারা সুরক্ষিত করার প্রয়োজন হয় না কোন ধরনের IP হওয়া উচিত স্বল্প সময়ের জন্য কিছু হওয়া উচিত বা এটি দীর্ঘ সময়ের জন্য সুরক্ষিত রাখা উচিত কি ধরনের IP হবে এই সিদ্ধান্তটি IP সেন্টার কেই নিতে হবে স্পষ্টতই IP সেন্টারকে একটি কমিটি দিয়ে সাহায্য করা হবে আমরা পরে এই নিয়ে বলব তবে IP কেন্দ্রকে কল নিতে হবে যে কোন IP দ্বারা একে আদৌ সুরক্ষিত করা হবে কি না কারণ বিশ্ববিদ্যালয়ের কাছে সবসময়ই তাদের গবেষণা পাবলিস করার অপশন থাকে সুতরাং তারা যদি সিদ্ধান্ত নেয় যে তারা কোন IP র মাধ্যমে একে সুরক্ষা দেবে না তবে তারা গবেষণার ফল প্রকাশ করতে পারে এবং তার জন্য কৃতিত্ব পেতে পারে সুতরাং ঠিক এই জায়গায় পেটেন্টেবিলিটি সন্ধান রিপোর্ট পাওয়া যা আমরা গত সপ্তাহের লেকচারে কভার করেছিলাম তা প্রাসঙ্গিক হতে পারে প্রতিটি মামলার জন্য গভীর সন্ধান বিশ্লেষণ করা সম্ভব নয় এবং সেই সন্ধান টিও আবার সরল পদ্ধতিতে এবং বিস্তারিতভাবে হতে হবে সুতরাং আপনি দেখতে পাবেন যে পেটেন্ট ফাইল করবেন কিনা তা সিদ্ধান্ত নেওয়ার আগে পেটেন্টিবিলিটি সন্ধানের রিপোর্ট আবশ্যক চতুর্থ বিষয়টি IP সেন্টারের একটি অংশ হিসাবে IP ইন্টেলিজেন্স মার্কেট রিসার্চে নিযুক্ত থাকবে মার্কেট রিসার্চে আমরা ক্রমাগত ইন্ডাস্ট্রি পার্টনারদের সন্ধানে করব তারা কোন টেকনোলজি গ্রহণ করে এবং গবেষণার ফল বাণিজ্যকরণে আগ্রহী হয় এখন ইন্ডাস্ট্রি পার্টনারদের সাথে ইন্ডিপেন্ডেন্ট মধ্যস্থতার মাধ্যমে এটি হতে পারে আগ্রহী পক্ষকে চিহ্নিত করে সেই কাজ IP কেন্দ্র নিজেই নিতে পারে এবং তাদের সঙ্গে আলোচনা করতে পারে এটি কনসালটেন্সি বা অন্যান্য প্রকল্পগুলির মাধ্যমেও ঘটতে পারে যা বিশ্ববিদ্যালয়ে ইতিমধ্যে রয়েছে